সুতরাং আমরা কিছু অর্থে কোর্সের শেষ ল্যাপে আছি এবং আমরা যুক্তির দিকে তাকিয়ে আছি সুতরাং যখন আমরা যুক্তি বলি তখন আমরা যে বিষয়ে কথা বলছি তার অনেক দিক রয়েছে প্রথমটি সিনট্যাক্স বা ভাষার অংশ সুতরাং আমরা প্রথমে একটি আনুষ্ঠানিক ভাষা সংজ্ঞায়িত করি যা যুক্তির ভাষা যা আমরা কথা বলছি এবং এই ভাষায় বাক্যটি কী এবং কী নয় তা বলার নিয়ম রয়েছে তারপরে আমাদের কাছে শব্দার্থবিদ্যার লোশন রয়েছে যা আমাদের বলে যে আমরা যখন ছোট বাক্যগুলি থেকে বাক্য তৈরি করি তখন সেগুলি কীভাবে একত্রিত হয় সেই বাক্যগুলির অর্থ কী অথবা সাধারণভাবে আমরা অর্থ এবং সত্য নিয়ে উদ্বিগ্ন সুতরাং বাক্যগুলির অর্থ কী শব্দার্থবিদ্যার একটি দিক এবং একটি বাক্য সত্য বা সত্য নয় তা হল শব্দার্থবিদ্যার অন্য দিক কারণ আমরা প্রকৃতপক্ষে একটি সিন্থেটিক প্রক্রিয়ার মাধ্যমে সত্যিকারের বিবৃতি নিয়ে আসার জন্য সত্য বিবৃতিতে পৌঁছাতে কোট সত্য বিবৃতিতে গণনা করার জন্য একটি প্রক্রিয়া হিসাবে যুক্তি ব্যবহার করতে আগ্রহী সুতরাং কিন্তু এটি করার জন্য আমাদের প্রথমে সংজ্ঞায়িত করতে হবে যে বাক্যগুলি সত্য বা নয় যা মূলত শব্দার্থবিদ্যার ধারণার সাথে যুক্ত শব্দার্থবিদ্যার ধারণায় করা হয় সুতরাং আমাদের দেওয়া তাই একটি জিনিস যা আমরা আগ্রহী তা হল একটি প্রদত্ত বাক্যগুলির একটি সেট যাকে আমরা কল করতে পারি সেই প্রাঙ্গনে যাকে আমরা স্বতঃসিদ্ধ হিসাবে কল করতে পারি কিন্তু এমন কিছু যাকে আমরা প্রশ্ন না করেই সত্য বলে ধরে নিই যে অন্য কোন বাক্যগুলো সত্য হতে পারে তা খুঁজে বের করতে চাই সুতরাং জেনারে তাই বিশেষ করে আমরা আলফা কল একটি নির্দিষ্ট বাক্যে আগ্রহী হতে পারি এবং আমরা আলফা মূলত সত্য কিনা তা জিজ্ঞাসা করতে আগ্রহী হতে পারি এবং এই লক্ষ্যে আমাদের এনটেইলমেন্টের এই ধারণাটি রয়েছে এবং আমরা বলি যে বাক্যের সেট এবং টেল আলফা যদি যখনই সেই বাক্যগুলি সেই পরিস্থিতিতে সত্য হয় আলফাও সত্য হতে হবে প্রফেশনাল লজিকে আমরা এখন পর্যন্ত যা দেখেছি তার মানে কি পরিস্থিতি মূলত আমরা ভ্যালুয়েশন ফাংশন বলতে বোঝায় যা প্রতিটি পারমাণবিক প্রস্তাবে মূল্যায়ন নির্ধারণ করে এবং তারপরে আমরা যৌগিক বাক্য পর্যন্ত মূল্যায়ন তুলতে পারি এবং যদি আমাদের কাছে বাক্যগুলির একটি সেট থাকে যা কিছু প্রদত্ত মূল্যায়নে সত্য হয় তবে আলফা অবশ্যই সেই মূল্যায়নে সত্য হতে হবে যা মূলত এনটেলমেন্টের ধারণা সুতরাং এই শব্দার্থবিদ্যাকে আমরা সংজ্ঞায়িত করি কারণ আমরা কিছু করার জন্য যুক্তি ব্যবহার করতে আগ্রহী কিন্তু আমরা একই সময়ে যান্ত্রিক উপায়ে এটি করতে আগ্রহী সুতরাং যুক্তির প্রতিশ্রুতি হল যে আপনি কাগজ এবং পেন্সিল নিয়ে বসতে পারেন এবং সিদ্ধান্ত নিতে পারেন যে প্রদত্ত বাক্যগুলি সত্য বা নয় অবশ্যই আধুনিক প্রেক্ষাপটে প্রতিশ্রুতি হল যে প্রদত্ত বাক্যটি সত্য কিনা তা জানাতে আপনি একটি কম্পিউটার প্রোগ্রাম লিখতে পারেন কারণ আপনি কাগজ এবং পেন্সিল দিয়ে যা করতে পারেন তা আপনি কম্পিউটার প্রোগ্রাম দিয়েও করতে পারেন সুতরাং এনটেইলমেন্টের ধারণার সাথে সঙ্গতিপূর্ণ যা সত্য মূল্যের সাথে একটি ধারণা উদ্বেগ আমাদের কাছে মূলত ভাষার সিন্থেটিক দিকটিতে প্রমাণ বা চালনার একটি ধারণা রয়েছে সুতরাং আমরা বলি যে আমরা সেট s দেওয়া আলফা বাক্যটি বের করতে পারি তাই আমাদেরকে বাক্যের সেট দেওয়া হয় যাকে আমরা জ্ঞানের ভিত্তি বা এরকম কিছু বলি এবং আমরা এখন খুঁজে বের করতে চাই ডাটাবেসের জ্ঞানের ভিত্তি বা বাক্যগুলির সেট এবং প্রমাণের ধারণায় আর কী যোগ করা যেতে পারে সুতরাং প্রমাণের ধারণাটি প্রভাবের নিয়মের ধারণার উপর ভিত্তি করে এবং প্রভাবের নিয়মগুলি মূলত নিয়ম যা আপনাকে বলে যে বাক্যগুলির সেটে ইতিমধ্যে উপস্থিত কিছু প্যাটার্ন দেওয়া হলে আপনি সেট আপে কোন নতুন বাক্য যোগ করতে পারেন সুতরাং নিয়ম মূলত বলবে যদি এটির পূর্ববর্তী একটি সেট থাকে তাই উদাহরণস্বরূপ মডেল বলে যে আপনি যদি আলফা দেখতে পারেন এবং যদি আমরা দেখতে পাই যে আলফা বোঝায় বিটা যেখানে আলফা এবং বিটা যেকোনো বাক্যের সাথে মিলতে পারে তাহলে আপনি জ্ঞানের ভিত্তিতে বাক্যটি বিটা যোগ করতে পারেন সুতরাং নতুন বাক্য যোগ করার জন্য মূলত সিন্থেটিক প্যাটার্ন বেস মেকানিজমের নিয়ম এবং ধারণা অফ অবশ্যই আপনি প্রমাণ পদ্ধতি বিভিন্ন ধরনের আছে সুতরাং আমরা তাদের মধ্যে কিছু দেখেছি যাকে আমরা জাতীয় কর্তন বলি যা প্রভাবের নিয়মের সাথে প্রবাহিত হয় তারপর সেখানে কিছু বলা হয় পরোক্ষ আমরা এটির একটি উদাহরণ দেখেছি যখন আমরা বলেছিলাম যে একটি অনুমান p বা আলফা তৈরি করুন এবং তারপরে এটি কোনওভাবে আমরা q দেখাতে পারি তারপর আমরা p বোঝাতে q দেখাতে পারি প্রমাণের এই ফর্মটিকে পরোক্ষ প্রমাণ বলা হয় যেখানে আপনি একটি অনুমান দিয়ে শুরু করেন এবং তারপরে একটি সূত্রে পৌঁছান যেখানে অনুমানটি একটি বাম হয়ে যায় একটি অন্তর্নিহিত বিবৃতির দিক তারপর আমরা আনুপাতিক যুক্তির জন্য রেজোলিউশন পদ্ধতি দেখেছি এবং অন্যান্য পদ্ধতি আছে তাই উদাহরণস্বরূপ ট্যাবলক্স পদ্ধতি যা মূলত অনেক লজিক সার্কেলে খুব জনপ্রিয় সুতরাং প্রমাণ পদ্ধতিগুলি মূলত যান্ত্রিকভাবে একটি নতুন ফর্ম তালিকা তৈরি করে বা প্রদত্ত সূত্রটি একটি প্রদত্ত সেট আপ সূত্র থেকে তৈরি করা যায় এবং আলফায় পৌঁছানো যায় কিনা তা যান্ত্রিকভাবে পরীক্ষা করার জন্য প্রক্রিয়া সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2টি রুট রয়েছে তাই আলফা 1 এ পৌঁছানো একটি শব্দার্থবিদ্যা রুট যা বলে যে আপনি মূল্যায়ন ফাংশনের দিকে আলফা চেহারার অর্থ দেখুন অথবা কোন প্রস্তাবগুলি সত্য তা শব্দার্থবিদ্যার দিকে তাকান এবং তারপরে সিদ্ধান্ত নিন যে আলফাটি সত্য বা কোনটি সত্য সারণী নির্মাণের পরিমাণ এবং আমরা বলেছিলাম যে সত্য টেবিলগুলি খুব বড় হয় যদি প্রস্তাবের সংখ্যা বেশি হয় এবং আমরা মৌলিকভাবে আলফা তৈরি না হওয়া পর্যন্ত নতুন বাক্য তৈরির প্রমাণের এই পদ্ধতিটি ব্যবহার করতে চাই এখন আজ আমরা একটি ভিন্ন ভাষা দেখতে চাই সুতরাং যখন আমরা বলি যুক্তিবিদ্যা হল ভাষা প্রাথমিক এটি সেই ভাষা যা আমরা বিভিন্ন ধরণের যুক্তিকে সংজ্ঞায়িত করতে পারি এবং আমরা প্রাথমিক বক্তৃতাগুলির একটিতে এটি নিয়ে আলোচনা করেছি যে আপনি জানেন যে প্রস্তাবনা যুক্তি তাদের মধ্যে একটি তবে আরও অভিব্যক্তিপূর্ণ ভাষা রয়েছে যা জিনিসগুলিকে আরও বিশদভাবে প্রকাশ করতে পারে উদাহরণস্বরূপ জ্ঞানীয় যুক্তি আছে যা অন্য লোকেরা কী জানে এবং এই ধরণের জিনিস সম্পর্কে কথা বলে কিন্তু আমরা সেই উচ্চারণে যাচ্ছি না আমরা ভাষার পরবর্তী সবচেয়ে পরবর্তী স্তরের দিকে তাকাতে চাই যা আসলে এমন একটি জনপ্রিয় স্তর যে আমরা কম্পিউটিংয়ে যা করি তা প্রায় সবকিছুই এই ভাষার সুযোগের মধ্যে পড়ে এবং এই প্রথম ক্রম যুক্তি হিসাবে পরিচিত এবং আমরা যে তাকান চাই আজ FOL মূলত আসলে আমরা কম্পিউটারে একটি কম্পিউটার প্রোগ্রামে যা কিছু করি উদাহরণস্বরূপ আপনি একটি সি প্রোগ্রাম বা একটি জাভা প্রোগ্রাম লিখুন তা প্রথম ক্রম যুক্তিতে কাজ হিসাবে দেখা যায় ফার্স্ট অর্ডার লজিকের বৈশিষ্ট্য হল ভেরিয়েবলের একটি ধারণা রয়েছে যা প্রপোজিশন লজিকের ধারণায় নেই এবং আমরা মূলত বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক সম্পর্কে কথা বলতে পারি সুতরাং আসুন প্রথমে ভাষা প্রথম যুক্তি সংজ্ঞায়িত করি এবং আমি এই সেটটি একই সাথে করব আমি প্রথমে সম্পূর্ণ সিনট্যাক্স দেওয়ার পরিবর্তে শব্দার্থবিদ্যায় সিনট্যাক্স নিয়ে কাজ করব এবং তারপর আলাদাভাবে শব্দার্থবিদ্যা হবে সুতরাং আমরা এটিকে কিছুটা আনুষ্ঠানিক উপায়ে করব আমি সিনট্যাক্স লিখতে থাকব এবং শব্দার্থের সাথে কী মিল রয়েছে তা দেখতে থাকব এবং আমরা দেখব কী ধরণের অভিব্যক্তি আমাদেরকে মূলত অনুমতি দেয় সুতরাং আমরা এখন FOL সিনট্যাক্সের কথা বলছি কারণ প্রস্তাবনা যুক্তিতে লজিক্যাল অংশ রয়েছে যা এই জাতীয় চিহ্নগুলিকে অন্তর্ভুক্ত করে সুতরাং আমরা ভাষার বর্ণমালাকে সংজ্ঞায়িত করছি যা একই রকম যা প্রপোজিশন লজিকে ছিল তারপর বন্ধনীর মত চিহ্ন ইত্যাদি থাকবে এই সমস্ত প্রস্তাব যুক্তি থেকে ধার করা হয় মূলত সবকিছু একই সুতরাং এই মুহুর্তে আমি আবারও এই সত্যটির উপর জোর দিতে চাই যে আমরা যে প্রতীকটি ব্যবহার করছি এবং প্রতীকটির অর্থের মধ্যে আপনাকে অবশ্যই বৈষম্য করতে হবে সুতরাং আমি এই চিহ্নটি ব্যবহার করেছি অথবা আমি এই চিহ্নটি ব্যবহার করতে পারতাম এবং যদি আপনি এটিকে একটি প্রতীক বলতে চান আপনি এটি কি ব্যবহার করেন তা বিবেচ্য নয় এটি একটি প্রতীক এবং সিনট্যাকটিক যন্ত্রপাতি মূলত প্রতীকগুলিকে এমন কিছু হিসাবে দেখায় যা একই প্রতীকের সাথে মিলিত হতে পারে সুতরাং এটি মূলত প্যাটার্ন ম্যাচিং ছিল প্রতীকের শব্দার্থবিদ্যা হিসাবে আমরা সবাই একমত হয়েছি যে এটি একত্রিত করে এটি 2 বাক্যাংশের একটি সত্য মান নির্ধারণ করে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এই সংযোগকারীটি ব্যবহার করে সুতরাং আমরা জানি যে আলফা এবং বিটা সত্য যখনই আলফা সত্য এবং বিটা সত্য এবং শুধুমাত্র তখনই মূলত সুতরাং এটি মূলত একটি শব্দার্থিক দিক সুতরাং ভাষা আমাদের জন্য কী করছে তা বোঝার জন্য শব্দার্থবিদ্যা শুধুমাত্র আমাদের সুবিধার জন্য এবং ভাষার জন্য বৈধ এবং বৈধতা এটির জন্য করছে যন্ত্রপাতি নিজেই শব্দার্থক ব্যবহার করে না সমস্ত যন্ত্রপাতি শুধু প্যাটার্ন ম্যাচিং করে এবং আরও অনেক কিছু করে সুতরাং আমরা এবং s এর শব্দার্থবিদ্যা ফিরিয়ে দিচ্ছি যে আলফা সত্য আলফা এবং বিটা সত্য যদি আলফা সত্য এবং বিটা সত্য হয় কিন্তু যখন আমরা প্রমাণের কথা বলি তখন আমাদের এই চিহ্নের উপর বিভিন্ন জিনিস কাজ করে সুতরাং আমরা বলি উদাহরণস্বরূপ যদি p n q আমাদের দেওয়া হয় বা আমাদেরকে আলফা এবং বিটা দেওয়া হয় তবে আমাদের সরলীকরণ নামে একটি নিয়ম ছিল যা বলে যে আমরা মূলত আলফা যোগ করতে পারি অথবা যদি আপনাকে আলফা দেওয়া হয় এবং আপনাকে বিটা দেওয়া হয় তবে আপনি আলফা এবং বিটা লিখতে পারেন যদিও আমরা সেখানে অর্থের দিকে তাকাচ্ছি না আমরা কেবলমাত্র সু সংজ্ঞায়িত পদ্ধতিটি দেখছি যা আমরা যে প্রমাণ পদ্ধতির কথা বলছি সুতরাং এইগুলি হল সেই চিহ্নগুলি যা আমরা প্রস্তাবনা যুক্তি থেকে ধার করি তারপর আমাদের কাছে একটি ভেরিয়েবলের সেট আছে যাকে বলা হয় v সেট এবং সাধারণত আমরা x y z বা কখনও কখনও x 1 x 2 ইত্যাদি চিহ্ন ব্যবহার করি এটা কোন ব্যাপার না মূলত এটা আমাদের দেওয়া ভেরিয়েবলের একটি সেট একটি পরিবর্তনশীল চিহ্ন যা আপনি বলতে চাইতে পারেন আমরা না আমরা সিনট্যাক্স এবং শব্দার্থবিদ্যার মধ্যে পার্থক্য রাখব না সুতরাং যখন আমরা একটি পরিবর্তনশীল বলি তখন আমরা বলব যে এটির নিজস্ব সুনির্দিষ্ট শব্দার্থবিদ্যা আছে কিভাবে FOL এর শব্দার্থবিদ্যাকে সংজ্ঞায়িত করা হয় শব্দার্থবিদ্যা একটি ডোমিন ডি বা কিছু লজিক বইয়ের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করা হয় যা আপনি হয়তো দেখেছেন যেটিকে বক্তৃতার মহাবিশ্বও বলা হয় মূলত ডোমিন হল বস্তু বা উপাদানগুলির একটি সেট এবং যুক্তির প্রথম সেটের ভাষা আপনাকে উপাদানগুলির মধ্যে সম্পর্ক সম্পর্কে কথা বলার অনুমতি দেয় সুতরাং উদাহরণস্বরূপ আপনার কাছে সেটটি হতে পারে মানুষের একটি সেট এবং আপনি বলতে পারেন যে উদাহরণস্বরূপ রাম লক্ষ্মণের ভাই সুতরাং এটি রাম এবং লক্ষ্মণের মধ্যে একটি সম্পর্ক এবং এটি একটি ভাই সম্পর্ক FOL আপনাকে এমন জিনিসগুলি সম্পর্কে কথা বলার অনুমতি দেয় যেটির সারমর্ম হল একটি ডমিন হল প্রাকৃতিক সংখ্যার একটি সেট যা আপনি বলতে পারেন 7 মূলত 11 এর থেকে কম সুতরাং এটি 7 এবং 11 এর মধ্যে সম্পর্ক কম সম্পর্ক এবং আমরা বলছি 7 কোমা 11 এই সম্পর্কের অন্তর্গত সুতরাং সবকিছুই ডোমিন ডি এর একটি শব্দ এবং আমরা ভেরিয়েবলের সাথে যে শব্দার্থবিদ্যাকে যুক্ত করব তা হল একটি অ্যাসাইনমেন্ট ফাংশন যাকে আমরা বলব যা মেলে যা প্রতিটি ভেরিয়েবলের প্রতিটি উপাদানকে ডমিনের একটি উপাদানের সাথে মানচিত্র করে আমরা একই সাথে সিনট্যাক্স এবং শব্দার্থবিদ্যা করছি তো সিনট্যাক্স লিখতে গিয়ে আমরা বোঝার চেষ্টা করব ওই জিনিসগুলোর মানে কী সুতরাং প্রতিটি ভেরিয়েবল মূলত ডোমিনের একটি উপাদানের জন্য দাঁড়ানো হবে সুতরাং উদাহরণস্বরূপ আমি বলতে পারি x এর জন্য একটি ভেরিয়েবল আছে এবং অ্যাসাইনমেন্ট বলবে x সমান 3 বা x সমান 7 বা x সমান 20 তাই অ্যাসাইনমেন্ট ফাংশনটি কি করছে সুতরাং আমরা এটাও লিখব যে x এ x এ মানচিত্র সুতরাং এই স্বরলিপিটি আমরা বলব যে এটি x A ডোমিনের অন্তর্গত এবং x ভেরিয়েবলের সেটের অন্তর্গত এবং এই x মানচিত্র যা অ্যাসাইনমেন্ট ফাংশন যা আমাদের জন্য করছে সুতরাং x A এই ম্যাপিংয়ের অধীনে x এর চিত্রের জন্য দাঁড়াবে তখন আমাদের কাছে কোয়ান্টিফায়ারের একটি সেট রয়েছে তাই সত্যই খুব পেডান্টিক বলা উচিত কোয়ান্টিফায়ার চিহ্নের সেট তবে আমরা কিছুটা আলগাভাবে ব্যবহার করব এবং আমরা যে 2টি সবচেয়ে সাধারণ কোয়ান্টিফায়ার ব্যবহার করি তা হল এইরকম চিহ্ন যা আমরা পড়ি সবার জন্য এবং এইরকম একটি চিহ্ন যা আমরা পড়ি কারণ সেখানে বিদ্যমান সুতরাং যখন আপনি এই চিহ্নটি দেখতে পাবেন তখন এটি যোগ করতে হবে অতিরিক্ত পড়ুন এটি সব কিছুর জন্য এটি যোগ করে চিহ্নটি পড়ার জন্য সেখানে সরাসরি বিদ্যমান আছে আমরা এটির শব্দার্থবিদ্যা দেখতে পাব কিন্তু মূলত এইগুলি এখানে ভেরিয়েবলের জন্য quantifier এবং তারা নির্দেশ করে যে আমরা মূলত সম্পর্কে কথা বলছি সুতরাং আপনি সম্ভবত জানেন যখন আমরা সকলের জন্য ব্যবহার করি তাই যদি বলি x p s were p একটি predicate যা আপনি এক মুহূর্তের মধ্যে সংজ্ঞায়িত করবেন তারপর আমি বলছি যে কোনও অ্যাসাইনমেন্ট নিন এবং এই p x অবশ্যই নির্বাচন করতে হবে সুতরাং আমরা পরে আরও একটি আনুষ্ঠানিক সংজ্ঞায় আসব কিন্তু এই মুহুর্তে আসুন আমরা বুঝতে পারি এবং বলি যে কোয়ান্টিফায়ার রয়েছে যা পরিমাপ করতে ব্যবহৃত হয় যেগুলি মূলত সেই ভেরিয়েবলগুলি সম্পর্কে কথা বলার জন্য কী অ্যাসাইনমেন্ট ব্যবহার করা যেতে পারে এবং যখন আমরা এটি বর্ণনা করছি তখন আমরা একটি পর্যবেক্ষণও করতে পারি যে এটি প্রথম ক্রমের যুক্তির বৈশিষ্ট্য যা আপনার কাছে একটি ওভার ভেরিয়েবলের পরিমাণে ভেরিয়েবল রয়েছে আমরা যদি তথাকথিত দ্বিতীয় ক্রম যুক্তি সম্পর্কে কথা বলি তাহলে আমাদের সম্পর্ক আছে বা আমরা তাদের ভবিষ্যদ্বাণী বলব এবং আমরা predicate ভেরিয়েবল এবং quantifier হবে predicate ভেরিয়েবলের উপর মূলত এটি হবে সুতরাং যে উচ্চ ক্রম যুক্তি যা আমরা আমাদের যুক্তিবিদ্যা predicate চিহ্ন সম্পর্কে কথা বলছি না যা অপরিহার্যভাবে স্থির করা হবে সুতরাং এটি হল লজিক্যাল অংশ যা আমরা সংজ্ঞায়িত প্রতিটি ভাষায় সাধারণ এবং প্রস্তাবনা লজিক এবং নন লজিকাল অংশটি একটি সেটআপ প্রস্তাব যা আমরা মূলত শুরু করি এই ক্ষেত্রে এটি একটি সেট আছে 3 সেট আছে সুতরাং আমরা 3 সেট দ্বারা সংজ্ঞায়িত করা ভাষা l সংজ্ঞায়িত করব যাকে আমরা PF এবং C বলব সুতরাং এই 3 টি সেট কিছু বই আমাদের প্রতীক P যোগ করার পরিবর্তে p ব্যবহার করবে কারণ p ব্যবহার করলে এখানে predicate বোঝায় আমাদের তখন এটি মূলত সম্পর্কের জন্য দাঁড়ায় উভয়েই একই বিষয়ে কথা বলছে যা যুক্তির ভাষায় আসে এবং সম্পর্ক মূলত আধিপত্য সম্পর্কে সংজ্ঞায়িত করা হয় আমরা এখানে সম্পর্ক সম্পর্কে স্পষ্টভাবে কথা বলি না কিন্তু পূর্বাভাস যেমন আপনি দেখতে পাবেন তাহলে মূলত সম্পর্কের জন্য দাঁড়ানোর উদ্দেশ্য তাই এই সেট কি এটি predicate প্রতীকগুলির একটি সেট তাই প্রায়ই আমরা P Q R ইত্যাদি জিনিস ব্যবহার করি তবে আমরা ভাই বন্ধুর মতো জিনিসগুলিও ব্যবহার করতে পারি এই সবগুলি মূলত predicate প্রতীকগুলির জন্য দাঁড়ানো হবে সুতরাং মূলত একটি সেটকে আমরা একটি সেটকে সংজ্ঞায়িত করি এবং যে ভাষাটির বিষয়ে আমরা কথা বলছি সেটি মূলত সেই চিহ্নগুলি ব্যবহার করবে তাহলে এটি হল PF হল ফাংশন চিহ্নগুলির সেট সাধারণত আমরা ছোট f ছোট g ছোট h বা f 1 f 2 ব্যবহার করি তবে আমরা প্লাস ফাদার ইত্যাদির মতো জিনিসগুলিও ব্যবহার করতে পারি এবং আপনি এই প্লাস ইন ফাদার থেকে অনুমান করতে পারেন যে ফাংশনটি চিহ্ন মূলত ডোমেনের ফাংশন বোঝায় তারপর সীমাবদ্ধতা চিহ্নের একটি সেট আছে এটি c 1 c 2 বা অন্য কিছু হতে পারে সুতরাং এটা কিছু হতে পারে উদাহরণস্বরূপ 0 যা 0 এর জন্য দাঁড়ায় অথবা যা একটি খালি স্ট্রিং জন্য দাঁড়াতে পারে যে কোন কিছু যা এই জিনিস সুতরাং আমরা ভাষার সিনট্যাক্স সম্পর্কে কথা বলছি যে কোনও প্রথম ক্রমের ভাষা এই 3 সেট দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে একটি সেট predicate প্রতীক ফাংশন প্রতীক একটি সেট এবং সীমাবদ্ধতা প্রতীক একটি সেট এই সেট ম্যাপিং কি ম্যাপিং একটি ইন্টারপ্রিটেশন ফাংশন দ্বারা সংজ্ঞায়িত করা হয় যাকে আমরা বলব I এবং এই ফাংশনটি যা করে তা হল এটি P এর অন্তর্গত প্রতিটি P কে এই মুহুর্তের জন্য ডোমিনে একটি প্রতীক p I ব্যবহার করার জন্য ম্যাপ করে সুতরাং আমরা ঠিক এক মুহুর্তে এটিতে আসব মূলত একইভাবে প্রতিটি ফাংশন প্রতীক একটি মানচিত্র এবং আমরা এক মুহূর্তের মধ্যে একটি ফাংশন প্রতীক f I এবং প্রতিটি সীমাবদ্ধ প্রতীক একটি সীমাবদ্ধ প্রতীক t I এর একটি মানচিত্র ক্ষেত্রে আমরা এই পর্যায়েও নির্দিষ্ট করতে পারি যে এটি এমন কিছু যা d এর অন্তর্গত তাই ব্যাখ্যাটি হল ভাষার একটি ব্যাখ্যা ভাষাটির অংশ হিসাবে রয়েছে এই সীমাবদ্ধতার প্রতীকগুলি এবং যা ব্যাখ্যা আপনাকে বলে যে সীমাবদ্ধতার প্রতীকটি মূলত আমার আধিপত্যের জন্য দাঁড়িয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এই চিহ্নটি 0 সংখ্যার জন্য দাঁড়াতে পারে যা একটি ডোমিনের একটি উপাদান বা এটি np স্ট্রিং এর জন্য দাঁড়াতে পারে বা পছন্দ করা প্রতীকটি উদাহরণ হিসাবে দাঁড়াতে পারে যাকে আমরা একটি সীমাবদ্ধতা হিসাবে বিবেচনা করতে পারি ইত্যাদি সুতরাং এখানে 2টি চিহ্ন রয়েছে যা আমি এখানে ভুলে গেছি যেটি উপরের দিকে নীচে যা প্রতিটি ভাষায় আছে আমাকে এটি সম্পর্কে কথা বলতে দিন সুতরাং এই ভাষার শব্দভাণ্ডার তারপর আমরা সংজ্ঞায়িত করি যাকে আমরা পদের পরিবার বলে থাকি কখনও কখনও আমরা কল করি এবং পদের সেট করি সুতরাং আমরা যে ভাষাটিকে সংজ্ঞায়িত করার জন্য কাজ করছি তা হল আমাদের ভাষার বাক্যগুলি এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ভাষার জন্য বর্ণমালা সংজ্ঞায়িত করেছি এবং এখন আমরা ধীরে ধীরে বাক্যগুলির একটি সেটের দিকে কাজ করছি তবে আমরা তা করার আগে আমাদেরকে সংজ্ঞায়িত করতে হবে যাকে আমরা পদের সেট বলি এবং টার্মের সেটটিকে টি বলা যাক নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে কি হবে যদি প্রতিটি প্রান্তের জন্য যা প্রতিটি ভেরিয়েবলের জন্য হতে পারে যেটির জন্য আমাদের প্রান্ত রয়েছে তাই অন্য কথায় আমরা বলছি প্রতিটি ভেরিয়েবল হল টার্ম তারপর T এর অন্তর্গত প্রতিটি c জন্য আমরা বলি C শীর্ষের অন্তর্গত সুতরাং প্রতিটি ধ্রুবক একটি শব্দ তাই এই পদগুলি কি যা আমরা কথা বলছি পদের সেটটি মূলত ডোমিনে থাকা বস্তুর সেট মূলত যখন আমরা বলি x টি এর অন্তর্গত আমরা এর শব্দার্থবিদ্যা হল যে x A D এর যেখানে x v x A D এর অন্তর্গত সেটাই আমরা পদের একটি সেট বলছি সুতরাং x একটি শব্দ এখানে আমরা বলছি x একটি টার্ম এখানে আমরা বলছি বিপজ্জনক এখানে আমরা বলছি ভেরিয়েবল হল একটি টার্ম এখানে আমরা বলছি সীমাবদ্ধতা হল টার্ম এবং টার্ম দ্বারা আমরা মূলত আমার ডোমিনে কিছু বোঝাতে চাচ্ছি সুতরাং এই C আমিও D এর অন্তর্গত এবং x Aও D এর অন্তর্গত সুতরাং একটি জিনিস যা আমি উল্লেখ করিনি তা হল এই প্রেডিকেট চিহ্নগুলির প্রতিটি বা এই ফাংশন চিহ্নগুলির প্রত্যেকটি মূলত একটি অ্যারিটির সাথে যুক্ত সুতরাং তাদের একটি আর্যটির সাথে যুক্ত আছে যা মূলত আপনাকে বলে যে এটি কতগুলি যুক্তি নিতে পারে ফাংশনের ক্ষেত্রে আমরা তাদের পদ সংজ্ঞায়িত করব predicate এর ক্ষেত্রে আমরা পারমাণবিক সূত্রগুলিকে সংজ্ঞায়িত করব কিন্তু মূলত উভয় ক্ষেত্রেই তারা আর্গুমেন্টের একটি সেট নেয় এবং আরিটি আপনাকে বলে যে আর্গুমেন্টগুলি কী তাই প্রায়ই আমরা নীচে আরিটি লিখি উদাহরণস্বরূপ যদি আমরা নিচে arity 2 লিখি প্লাস এর অর্থ হল 2 টি আর্গুমেন্ট লাগে যদি আমরা নিচে arity 3 নিই প্লাস আমরা বলি যে এটি মূলত একটি ফাংশন 3 আর্গুমেন্ট তাই এটা অপরিহার্যভাবে কত আর্গুমেন্ট লাগে এখন আমাদের একটি পরিবর্তনশীল সিস্টেম সীমাবদ্ধতা সিস্টেম আছে এবং সেইজন্য প্রতিটি f n যখন আমি এইভাবে f n লিখি তখন এর অর্থ এটি বলে arity n আমার সেট ফাংশন চিহ্নের সাথে সম্পর্কিত এবং একটি সেট p 1 p n সেট অফ টার্মের সাথে সম্পর্কিত সুতরাং এটি একটি পুনরাবৃত্ত সংজ্ঞা কারণ আপনি এই কাঠামোগত পুনরাবৃত্তি দেখতে পাবেন যা আমরা একটি ভাষা সংজ্ঞায়িত করার জন্য নতুন অফার করি অভিব্যক্তি f n এর পরে t 1 t 2 t n আছে তাই আমরা প্রদত্ত অ্যারিটির একটি ফাংশন চিহ্ন নিতে পারি তারপর সেই অনেক চুক্তি গ্রহণ করি যেগুলিকে অবশ্যই একত্রিত করতে হবে এবং আমরা একটি নতুন শব্দ পাই সুতরাং উদাহরণস্বরূপ আমি প্লাস 7 6 এর মত কিছু বলতে পারি যদি প্লাস আরিটি 2 এর একটি ফাংশন প্রতীক হয় তবে এই অভিব্যক্তিটি শব্দটিকে বোঝায় যা আর্গুমেন্টে লাগে এখন আপনি জানেন যে এই প্লাসটি উদাহরণস্বরূপ ম্যাপ করা হয়েছে তাই উদাহরণস্বরূপ আমি এইরকম কিছু বলতে পারি যে প্লাস ব্যাখ্যার অধীনে আমি প্লাসকে ম্যাপ করি যা আমি প্লাস আই কল করব তবে আরও দেখুন আমরা সেই প্লাস বলছি মানচিত্রের মানচিত্র তাই এই প্লাসটি প্রাকৃতিক সংখ্যার আধিপত্যের একটি গাণিতিক অপারেটর আসুন দেখি এবং যদি 7 এবং 6 টার্ম হয় যা ম্যাপ যথাক্রমে 7 এবং 6 নম্বরে তাই যা অবশ্যই আমাদের সকলের জন্য খুব স্পষ্ট তারপর এই অভিব্যক্তিটি 13 নম্বরের জন্য দাঁড়ায় যে আমি যোগকে একটি সংযোজন প্রতীক হিসাবে ব্যাখ্যা করছি একটি প্রতীক যা 2 সংখ্যার যোগের জন্য দাঁড়ায় এবং এই 2টি চুক্তি দিচ্ছি যা যথাক্রমে 7 এবং 6 এর জন্য দাঁড়ায়। তারপর ডোমিনে যদি আমি এটি 7 এবং 6 যোগ করি তবে আমি 13 নম্বর পেতাম এবং এই শব্দটি মূলত এই 13 নম্বরের জন্য দাঁড়ায় সুতরাং আমরা এখানে সংজ্ঞায়িত করতে পারি যে একটি শব্দ দেওয়া হলে এটি ব্যাখ্যার অধীনে ম্যাপিং করা হয় এবং অ্যাসাইনমেন্ট আমাদের একটি শব্দ দেয় যা ব্যাখ্যা করে ফাংশনের নাম যা প্রত্যেক পদ দ্বারা অনুসরণ করে ব্যাখ্যা করা হয় যা আমাকে করতে হবে সুতরাং পদগুলির শব্দার্থবিদ্যা হল যে হয় ভেরিয়েবল আছে বা সেগুলি সীমাবদ্ধতা বা সেগুলি ফাংশন চিহ্ন যা মূলত একটি উপযুক্ত সংখ্যক পদে প্রযোজ্য এবং তারা আমাদের যা দিয়েছে তা মূলত একটি শব্দ সুতরাং এটি নিজেই একটি ম্যাপিং যা D raise থেকে n পর্যন্ত D পর্যন্ত মূলত একটি ফাংশন চিহ্ন একটি শব্দকে সংজ্ঞায়িত করে একটি ফাংশন প্রতীকও ডোমিনে কিছু ম্যাপিংকে সংজ্ঞায়িত করে যা D raise থেকে DI পর্যন্ত এখানে আসলে D raise D এ লেখা হতে পারে D থেকে একটি ম্যাপিং D এ উন্নীত হয় সুতরাং এটি যুক্তি এন চুক্তি নেয় এবং একটি মান বা একটি ফলাফল দেয় এবং সমস্ত চুক্তি এবং সমস্ত মানগুলি মূলত ডোমিন থেকে আসে সুতরাং প্লাস উদাহরণস্বরূপ D ক্রস D থেকে 2টি চুক্তি নেয় এবং এটি একটি চুক্তি দেয় আমরা সূত্রগুলি দেখতে চাই অবশেষে আমরা বাক্যগুলির দিকে যেতে চাই কিন্তু আমরা সূত্রে আসার আগে তাই সূত্রের এই সেট F সংজ্ঞায়িত করতে চাই তার আগে আমরা পারমাণবিক সূত্রের একটি সেট A সংজ্ঞায়িত করি এবং এই পারমাণবিক সূত্রটি মূলত প্রস্তাবনামূলক যুক্তিতে প্রস্তাবিত প্রতীকগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বোধ করবে সুতরাং প্রথমত এই জিনিসগুলি পারমাণবিক সূত্রের অন্তর্গত তারপর যদি P এর অন্তর্গত হয় তবে এটি পূর্বনির্ধারিত প্রতীকগুলির একটি সেট এবং t 1 t 2 t n পদগুলির একটি সেটের অন্তর্গত হবে সুতরাং t একটি শিল্প n হিসাবে একটি তারপর আরটি n টি 1 টি 2 টি n সহ এই পিটি তাই একটি সেট আপ করতে হবে প্রথম ক্রম লজিকের পারমাণবিক সূত্র যাকে প্রিডিকেট লজিক বা প্রিডিকেট ক্যালকুলাসও বলা হয় তা আরিটি n এবং n আর্গুমেন্টের প্রস্তাবনা প্রতীক নিয়ে গঠিত যাকে অপরিহার্যভাবে বলা উচিত এখন আপনাকে অবশ্যই এটি মনে রাখতে হবে যে এটি সীমানা নির্ধারণের জন্য প্রথম ক্রম লজিককে কঠোরভাবে রাখে যা প্রথম ক্রম যুক্তিবিদ্যার বাক্যগুলি কী হতে পারে এবং কোনটি বাক্য নয় সুতরাং যদি বলতে চান উদাহরণস্বরূপ predicate নাম বিশ্বাস করে এবং আমি যদি বলি জন বিশ্বাস করে যে পৃথিবী সমতল তারপর আমি চেষ্টা এবং একটি predicate সংজ্ঞায়িত করতে পারেন যা 2 চুক্তি বলে যে কে একজন বিশ্বাসী এবং কি জিনিস যা বিশ্বাস করা হয় তাহলে বিশ্বাসী হল জন এবং যে জিনিসটি বিশ্বাস করা হয় তা হল সমতল পৃথিবী মূলত এখন কিন্তু সমতল পৃথিবী নিজেই একটি সম্পর্ক এটি মূলত বলছে যে পৃথিবী মূলত সমতল কিছু যা সত্য বা মিথ্যা সুতরাং জন বিশ্বাস করেন যে পৃথিবী সমতল এই বাক্যটি প্রথম ক্রম যুক্তিতে একটি বাক্য নয় কারণ আপনি শুধুমাত্র ইনপুট হিসাবে শর্ত দিতে পারেন এবং ইনপুট হিসাবে সূত্র দিতে পারবেন না যা মূলত তাই আমরা যে predicate চিহ্নের কথা বলছি তা মূলত একটি সাবসেটে ম্যাপ করা হয়েছে তাই p I হল d এর n এর একটি উপসেট আপনি যদি তারা উপসেট ছিলেন তাহলে এটি ডোমিন D এর একটি সম্পর্ক এবং সম্পর্কটি হল এই উপসেট যা মূলত এই সেটের অন্তর্গত কখনও কখনও যুক্তিবিদ প্রথম আদেশ যুক্তি সম্পর্কে কথা বলেন এবং তারা সমতা সঙ্গে প্রথম আদেশ যুক্তি থেকে পৃথক কিছু লোক ভাষার ভিতরে সমতা অন্তর্ভুক্ত করে না তবে কিছু লোক করে সুতরাং আসুন আমরা এখানে সমতা সহ প্রথম ক্রম যুক্তি সম্পর্কে কথা বলি যে ক্ষেত্রে আমাদের আরও একটি পারমাণবিক সূত্র রয়েছে সুতরাং আমরা এই উপরের এবং নীচে আছে পারমাণবিক সূত্র একটি আমরা একটি predicate প্রতীক গ্রহণ করেছি এবং একটি উপযুক্ত সংখ্যক আর্গুমেন্ট দিয়ে একটি পারমাণবিক সূত্র দেয় এবং এখন যদি t i এবং t j পদের একটি সেটের অন্তর্গত হয় তাহলে t i সমান t j পরমাণুর সেটের অন্তর্গত সুতরাং সমতার সাথে প্রথম ক্রমে যুক্তিতে আমাদের পারমাণবিক সূত্র রয়েছে যা মূলত সমতা সম্পর্কেও কথা বলে সুতরাং আমাদের কাছে একটি অভিব্যক্তি রয়েছে যার মানে আমরা যখন সমতার সাথে প্রথম ক্রম যুক্তির কথা বলি তখন আমাদের অবশ্যই এখানে সমতা চিহ্নটি নিক্ষেপ করা উচিত সুতরাং এটি একটি সেট পারমাণবিক সূত্র তাই যৌগিক সূত্রে যাওয়ার আগে বা আমাদের সূত্রটি সাধারণভাবে এই পারমাণবিক সূত্রগুলির প্রমাণ মান সম্পর্কে কথা বলা যাক কারণ আমরা শব্দার্থক বিষয়ে কথা বলতে চাই কোন সূত্রটি সত্য এবং কোন সূত্রটি সত্য নয় আমরা তাই মনে করি এই সত্য বা মূল্যায়ন সত্য বা মিথ্যা বাক্য এই সেট একটি ম্যাপিং সুতরাং একটি জিনিস আমরা প্রথম ধরনের পারমাণবিক সূত্র মানচিত্র আছে সুতরাং আমি লিখতে নোট করব এবং তাই এটি মূলত অনুমান করা যাক এটি সত্য থেকে অন্তর্নিহিত যদি এবং শুধুমাত্র যদি সংশ্লিষ্ট যা t 1 i A t 2 হয় যখন আমি উপরে i A লিখি এর অর্থ ব্যাখ্যা প্রয়োগ করে এবং যদি ভিতরে কোন ভেরিয়েবল থাকে তাহলে অ্যাসাইনমেন্ট প্রয়োগ করে সুতরাং এটি অবশ্যই এমন কিছু যা আমরা সূত্রের সাথে পরিচিত এই ধারণার মধ্যে রয়েছে যদি আমি ভাই রাম লক্ষ্মণ বলি এবং আমি বলি ভাই রাম লক্ষ্মণ মানচিত্র সত্য হয় তবে এইরকম একটি পূর্বাভাস সত্য যদি বাস্তব জগতে রাম এবং লক্ষ্মণ এই জুটি সেট আপ জোড়ার অন্তর্গত হয় যা মূলত ভাইদের সেটকে সংজ্ঞায়িত করে অথবা আমি বলতে পারি যে 13 এর চেয়ে 7 কম সত্য যদি আমার ডোমেনে আমি কম থেকে সম্পর্ককে সংজ্ঞায়িত করি তাহলে আসুন আমরা বলি যে আমি সংজ্ঞায়িত করি তারপর 7 কোমা 13 জোড়ার সেটের অন্তর্গত যা আমরা এর সাথে কম সম্পর্কের সংজ্ঞায়িত করে দ্বিতীয় ধরনের t 1 t i সমান t j এই মানচিত্রটি সত্য যদি t i এবং একই উপাদানের জন্য দাঁড়ায় যদি তারা অপরিহার্যভাবে একই উপাদানের জন্য দাঁড়ায় তাই আমি যদি বলি ভারতের প্রধানমন্ত্রী আর যদি বলি মনমোহন সিং তাহলে আমি বলি এই দুটি পদ একই অন্য কথায় মনমোহন সিং ভারতের একজন প্রধানমন্ত্রী যদি তারা আধিপত্যে একই ব্যক্তির সাথে মানচিত্র তৈরি করে যা আমাদের সেট আপ পারমাণবিক সূত্র দেয় এখন আমাদের সেট আপ সূত্র সম্পর্কে কথা বলা যাক অনেকে সূত্র শব্দটি ব্যবহার করে কিছু লোক সূত্র শব্দটি ব্যবহার করে কিন্তু আমি মনে করি আরো আধুনিক শৈলী মূলত সূত্র বলে মনে হয় তাই এখানে প্রথমেই আমরা প্রপোজিশন লজিকে যা কিছু করি তার মানে আমরা আলফা এবং বিটা আলফা বোঝায় বিটা ইত্যাদির মতো জিনিসগুলিকে সংজ্ঞায়িত করি সুতরাং এটি P l এর মতো ঠিক আমরা সেখানে ধার করি তাই যদি আলফা সূত্র হয় এবং বিটা একটি সূত্র হয় তবে বিটাতে আলফা মূলত সূত্র হবে সুতরাং আপনাকে অবশ্যই এই বলে শুরু করতে হবে যে সমস্ত পারমাণবিক সূত্র মূলত সূত্র এবং তারপর আপনি যৌক্তিক সংযোগ ব্যবহার করতে পারেন তাই আরও সূত্র তৈরি করুন কিন্তু আমরা সূত্র আছে এই ধরনের যে সকলের জন্য একটি সূত্র দ্বারা অনুসরণ করা পরিবর্তনশীল নাম একটি সূত্র এবং তারপরে একটি নাম অনুসরণ করে একটি সূত্র দ্বারা অনুসরণ করা হয় তারা উভয়ই সূত্র F এর সেটের অন্তর্গত যা আমরা কথা বলছি সুতরাং এটি প্রথম ক্রমে যুক্তিতে নতুন কিছু যা আপনি করতে পারেন তাই প্রত্যাহার করুন যে আমরা এইমাত্র একটি পর্যবেক্ষণ করেছি যে পারমাণবিক পূর্বাভাস দেয় তারা প্রস্তাবিত যুক্তিতে আনুপাতিক চিহ্নগুলির সাথে সঙ্গতিপূর্ণ প্রকৃতপক্ষে আপনি আনুপাতিক এবং প্রস্তাবনা যুক্তিকে মূলত 0 টি আর্গুমেন্ট সহ একটি পূর্বনির্ধারক হিসাবে ভাবতে পারেন সুতরাং এর পরে অনুসরণ করার কিছু নেই এটি কেবলমাত্র সমানুপাতিক প্রতীকে পরিণত হয় আপনি ভবিষ্যতে এটিকে ভেঙে ফেলতে পারবেন না যেখানে পূর্বাভাসটি এটিতে আরও ভেঙে যাবে সুতরাং যদি আমি বলি সক্রেটিস একজন মানুষ আমরা এটিকে আগে একটি প্রস্তাব হিসাবে বিবেচনা করি কিন্তু এখন আমরা সক্রেটিস হিসাবে এটি সম্পর্কে কথা বলব যে আমরা এটি ভেঙে ফেলছি এবং বলা হয় যে মানুষটি আর্যটির একটি সম্পর্ক যা সেটের উপর সংজ্ঞায়িত করা হয় এবং মূলত সক্রেটিস এর অন্তর্গত সুতরাং মানুষ হল আধিপত্যের উপাদানগুলির একটি উপসেট এবং সক্রেটিস হল 1 উপাদানগুলি মূলত সুতরাং পারমাণবিক সূত্রটি এখানে সংজ্ঞায়িত করা হয়েছে এবং যৌগিক সূত্রটি ঠিক ঠিক যেমনটি সংজ্ঞায়িত করা হয়েছে আমরা প্রস্তাবিত যুক্তিতে যা ব্যবহার করি প্রকৃতপক্ষে এটিই এই প্রতীকটির একটি সংজ্ঞা দেয় এবং প্রতীকটির অর্থ কী বোঝায় ইত্যাদি এবং তারপর আমাদের এই নতুন সূত্র আছে যা বলে যে আলফা এবং সেখানে x বিটা মূলত বিদ্যমান তাহলে এই সূত্রগুলো কখন সত্য তাই আমরা বলি তাই আমাকে এখানে x আলফা অন দ্য ওয়ে ব্যাখ্যার জন্য লিখতে দিন এবং একটি অ্যাসাইনমেন্ট মানচিত্রকে সত্য করে তুলুন যদি প্রতিটি অ্যাসাইনমেন্ট B যেটি একটি x বৈকল্পিক হয় সুতরাং আমাকে প্রথমে এটি ব্যবহার করা যাক আমরা বলছি যে সকলের জন্য একটি সূত্র একটি ব্যাখ্যার অধীনে নিজের মতো একটি অ্যাসাইনমেন্ট তাই ব্যাখ্যাটি কী করে ব্যাখ্যা সমস্ত predicate চিহ্ন এবং ফাংশন চিহ্নগুলিকে সংজ্ঞায়িত করে যেমন একটি অ্যাসাইনমেন্টের স্ট্যান্ড আপনাকে বলে যে এই জিনিসটিতে প্রতিটি ভেরিয়েবল কী ম্যাপ করা হচ্ছে আমরা বলি যে এই ধরনের জিনিস একটি প্রদত্ত ব্যাখ্যা এবং একটি অ্যাসাইনমেন্টের অধীনে সত্য যদি অ্যাসাইনমেন্ট বি এর জন্য তাই আমরা অন্য অ্যাসাইনমেন্টের কথা বলছি তাহলে অ্যাসাইনমেন্ট কি জানেন অ্যাসাইনমেন্টগুলি ডোমিনের উপাদানগুলিকে মানচিত্র ভেরিয়েবল দেয় যা a এর একটি x বৈকল্পিক তাই যখন আমরা বলি a এর একটি x বৈকল্পিক আমরা বলতে চাই যে অ্যাসাইনমেন্ট B শুধুমাত্র এই ভেরিয়েবলের ম্যাপিং এ অ্যাসাইনমেন্ট থেকে ডিফার করে এবং অন্যান্য সব ভেরিয়েবল এটি একটি হিসাবে অভিন্নভাবে মানচিত্র সুতরাং b সব কিছুকে ম্যাপ করে যেমন একটি করে এক্স ছাড়া যা এটি ভিন্নভাবে ম্যাপ করে তাই যে একটি x বৈকল্পিক কল প্রতিটি b জন্য যে একটি x বৈকল্পিক হবে অন্য কথায় x সেই অ্যাসাইনমেন্ট বি ম্যাপের অধীনে কোয়ান্টিফাই আলফা I ব্যতীত এখন সূত্রটিকে সত্যে নিতে পারে একইভাবে i A মানচিত্রের অধীনে x আলফা থেকে প্রস্থান করা হয়েছে সত্য এই সব একই ব্যতীত প্রতিটির পরিবর্তে আমাদের কিছু আছে সুতরাং উদাহরণস্বরূপ যদি আমার কাছে একটি বাক্য থাকে তবে আসুন আমরা বলি যে এখন পর্যন্ত একটি সিস্টেমে শুধুমাত্র একটি পরিবর্তনশীল আছে কিন্তু এবং আসুন দেখি আমরা প্রাকৃতিক সংখ্যা সম্পর্কে কথা বলছি তারপর যদি আমি বলি যে সব x x এর চেয়ে বড় 0 এর সমান আমি বলব যে এই ধরনের একটি বাক্য একটি অ্যাসাইনমেন্টের অধীনে সত্য একটি যদি আমি x এর জন্য প্লাগ ইন করি এমন কোনো মানের জন্য x এই অংশ x 0 এর চেয়ে বড় 0 এর চেয়ে বেশি মুলত সত্য হবে আপনি y এর চেয়ে বড় সব x x এর জন্য এইরকম কিছু করতে পারেন এবং তারপর আমরা বলতে পারি যে এই অ্যাসাইনমেন্টে একটি y কিছুর সমান এটি কিছুটা জটিল যে আমরা সেখানে প্রবেশ করতে চাই না এবং এটি এমন কিছু নয় যা আমরা সাধারণত করি তাই আসুন আমরা চেষ্টা করি না এবং এমনকি অপরিহার্যভাবে এটি করি না কিন্তু বিষয়ের কাট হল যে একটি বাক্য সব x এর জন্য পরিমাপ করা সত্য হবে যদি আপনি x এর জন্য কোনো মান প্লাগ ইন করেন এবং বাক্যগুলো সত্য হয়ে যায় এবং আপনি quantify সরিয়ে দেন একইভাবে তাদের অস্তিত্ব x এর মতো কিছু যে এমনকি x একটি বাক্য যা সত্য হবে যদি আমরা কিছু অ্যাসাইনমেন্ট খুঁজে পাই যার অর্থ x এর কিছু মান যা এই দ্বিতীয় অংশটিকে সত্য করে তোলে সুতরাং আমি উদাহরণস্বরূপ 4 বলতে পারি কারণ এমনকি 4ও সত্য আমি সেখানে বলতে পারি এবং x জোড় সংখ্যাটি মূলত সত্য এটি এমন একটি বাক্য যা নির্ধারণ করবে না যে বাক্যটি কী কিন্তু একটি বাক্যকে সংজ্ঞায়িত করার জন্য প্রথমে আমাদেরকে 2 ধরনের ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলকে চিহ্নিত করতে হবে x হয় আবদ্ধ বা মুক্ত হতে পারে সুতরাং একটি ভেরিয়েবল আবদ্ধ হতে সেট করা হয় যদি এটি অপরিহার্যভাবে পরিমাপ করা হয় সুতরাং আমি যদি বলি উদাহরণস্বরূপ সকলের জন্য x p x y ছিল p কিছু p কিছু predicate এবং x এবং y ভেরিয়েবল আমি বলতে পারি যে x আবদ্ধ কিন্তু y মূলত 3 সুতরাং যদি ভেরিয়েবলের একটি পরিমাণ থাকে তবে এটি আবদ্ধ এবং যদি একটি ভেরিয়েবলের একটি পরিমাণ না থাকে তবে এটি বিনামূল্যে হবে সুতরাং যদি আমি এইরকম কিছু বলি x p x y বা বিদ্যমান y q x y এরকম কিছুর জন্য তারপর আপনি দেখতে পারেন যে এই আবদ্ধ এই 3 আর এই বাঁধা কেন y বাউন্ডের এই ঘটনা কারণ এটি quantifies এর সুযোগে আসে যা এখানে বন্ধনী দ্বারা সংজ্ঞায়িত করা হয় এবং y এর এই সংঘটনের কোনো পরিমাপ নেই তাই এই সংঘটন y 3 কিন্তু x এর পরিমাপ করা হয় x দ্বারা একইভাবে x এই প্রান্তে পরিমাপ করা হয় কারণ তারা বৃহত্তর বন্ধনীর মধ্যে আসে সুতরাং একটি বাক্য হল একটি সূত্র যার কোন মুক্ত ভেরিয়েবল নেই এটি একটি বাক্যের সংজ্ঞা সুতরাং এটিকে অবশ্যই একটি সূত্র ওয়েল ফর্মুলা হতে হবে সেই সমস্ত সংজ্ঞাগুলির জন্য যে আমরা এই সূত্রটি সংজ্ঞায়িত করেছি সূত্রটি পারমাণবিক সূত্রের সেট এবং তাই এটি একটি ভাল ফর্মুলা হতে হবে সুতরাং লক্ষ্য করুন যে এটিও ভাল ফর্ম সূত্র তবে এটি একটি বাক্য নয় কারণ এটির ভিতরে একটি মুক্ত পরিবর্তনশীল রয়েছে সুতরাং একটি বাক্য হল একটি ভাল ফর্মুলা যাকে আমরা কোন মুক্ত চলক ছাড়াই সূত্র হিসাবে কল করছি এবং এর পিছনে অন্তর্দৃষ্টি রয়েছে কারণ প্রতিটি ভেরিয়েবল বাউন্ড যার মানে প্রতিটি ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট কিছু কোয়ান্টিফায়ার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা মূলত সেই ভেরিয়েবলের সত্য মান সম্পর্কে কথা বলতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমরা সত্য বা মিথ্যা মানচিত্র করতে পারি তাই আপনারা সবাই একমত হবেন যে এটি সত্য কিন্তু যদি আমি কিছু বলেছি যেমন সব x এমনকি x এর জন্য এটি একটি বাক্য এটি শুধুমাত্র একটি পরিবর্তনশীল পেয়েছে এবং এটি এমন কিছু যা সত্য নয় সুতরাং আমি বলতে পারি যে এটি পতন নয় এটি সত্য নয় কারণ এই সংজ্ঞা অনুসারে সত্য মানের সংজ্ঞায় বলা হয়েছে যে আমি x এর জন্য যেকোনো মান প্লাগ ইন করি এবং এমনকি x অবশ্যই সত্য হতে হবে এখন যদি আমি 3 প্লাগ ইন করি উদাহরণস্বরূপ যখন এমনকি 3 সত্য নয় তাই বাক্যটির জন্য সত্য নয় তাই যদি আমি সব x এর জন্য এরকম কিছু বলি x y এর থেকে বড় এখন এটি একটি বাক্য নয় কারণ এটি একটি 3 ভেরিয়েবল পেয়েছে যা y এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাক্যটি সত্য না মিথ্যা তা আমরা বলতে পারি না কারণ কেন যে কিছু হতে পারে কিন্তু আমি যদি বলি এইরকম কিছু y আছে এমন যে সকলের জন্য x x y এর চেয়ে বড় তাহলে আমি বলতে পারি বাক্যটি সত্য কিনা তা হবে না অবশ্যই ডোমিন এবং ব্যাখ্যা ফাংশনের উপর নির্ভর করে যে আমরা কথা বলছি তাই একটি বাক্য এমন কিছু যা আমরা একটি সত্য মান নির্ধারণ করতে পারি বাক্যগুলি এইরকম যা সত্য মানগুলির মানচিত্র হতে পারে সমস্ত ব্যাখ্যার অধীনে একটি বৈধ বাক্য সত্য আপনি পূর্বনির্ধারিত প্রতীক এবং ফাংশন প্রতীকগুলির জন্য যে কোনও ডোমিন এবং যে কোনও ম্যাপিং চয়ন করতে পারেন এবং বাক্যটি সত্য হবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি x এর সমান x এর মতো বাক্য বা x এর P বোঝায় x এর p সর্বদা সত্য হবে তা নির্বিশেষে যে ডোমেন সত্যই হোক না কেন সকলের পরিবর্তে সন্তুষ্ট আমরা কিছু বলি এবং কিছুর পরিবর্তে অসন্তুষ্ট বলি কেউ না সুতরাং এর সাথে ফার্স্ট অর্ডার লজিক নিয়ে কাজ করার জন্য একটি মৌলিক যন্ত্রপাতি আছে আমরা সংজ্ঞায়িত করেছি ভাষাটি একটি বর্ণমালার মাধ্যমে শুরু করা হয়েছে তারপর পদের সেট তারপর পারমাণবিক সূত্রের সেট এবং তারপর সূত্রের সেট এবং অবশেষে সেট বাক্য এবং আমরা সংজ্ঞায়িত করেছি কিভাবে তাদের প্রতিটিতে সত্য মান নির্ধারণ করা যায় এবং আমরা এখন এই বিষয়ে কথা বলতে পারি বাক্যগুলি বৈধ বা সন্তোষজনক বা অসন্তুষ্ট আমরা এই অংশের উপর করব পরের ক্লাসে যখন আপনি দেখা করবেন তখন এখানেই থামবেন